আজকের আলোচনায় স্বাগত আগের আলোচনায় আমরা দেখেছিলাম যে হার্ডওয়ার রিলায়বিলিটি এবং সফটওয়্যার রিলায়বিলিটি র মধ্যে পার্থক্য রয়েছে আমরা বলেছিলাম যে হার্ডওয়ার রিলায়বিলিটি মেজারমেন্ট একটা তুলনামূলক সোজা ব্যপার কারণ এক্ষেত্রে বিকল হয়ে যাওয়ার মূল কারণ হলো যন্ত্রাংশগুলির ক্ষয় এবং এই খারাপ হয়ে যাওয়া যন্ত্রাংশগুলি বদলে দিলেই নির্ভরযোগ্যতা আবার আগের মতোই হয়ে যাবে অন্যদিকে সফটওয়্যার এ ক্ষয় বলে কিছু হয় না এখানে সমস্যাগুলি সৃষ্টি হয় বাগ থাকার কারণে এবং তার সমাধানের জন্য বাগ গুলিকে নির্মূল করতে হবে তো এইভাবে তার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে অর্থাৎ পরপর দুবার খারাপ হয়ে যাওয়ার মধ্যে সময়ের ব্যবধানটা বাড়বে সুতরাং সফটওয়্যার এর ক্ষেত্রে নির্ভরযোগ্যতা পাল্টাতেই থাকে অন্যদিকে হার্ডওয়ার এর ক্ষেত্রে সেটা একই থেকে যায় এবার এই সমস্যাটার আরো গভীরে ঢোকা যাক একটা হার্ডওয়ার সিস্টেম এর আচরণ সাধারণত এরকমই হয় এখানে আমরা একদিকে রেখেছি ব্যর্থতার হার এবং আর একদিকে রয়েছে ব্যবহারের সময়কাল গাড়ির ক্ষেত্রে সেটা হতে পারে 30 বছর এর মত এবং আরও সাধারণ জিনিসের ক্ষেত্রে সেটা হয়তো এক বছর মত এখন প্রত্যেকটি হার্ডওয়ার সিস্টেম এর আচরণ এরকমই হয় যে প্রথম প্রথম সেটা খুব বেশি খারাপ হবে এবং সময়ের সাথে সাথে সেটা কমতে থাকে এক্ষেত্রে সেটা গাড়ি ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার কিংবা দূরদর্শন হতে পারে যেকোনো হার্ডওয়ার সিস্টেম ই প্রথম প্রথম খুব খারাপ হয় এবং তারপর এই ব্যাপারটা হওয়ার প্রবণতাও আস্তে আস্তে কমতে থাকে এবং তারপর অনেকটা সময় ধরে ব্যর্থতার হারটা একইরকম থাকে খারাপ হয়ে যাবার অন্তর্বর্তী সময়টা এক জায়গায় থাকে কিছু কাল ধরে সেটা আমরা চিহ্নের সাহায্যে দেখিয়েছি এবং এটাকে বলা হয় সিস্টেম টির লাইফটাইম যখন ব্যর্থতার হার বাড়তে থাকে এবং এই গোটা চিত্রটাকে বলা হয় বাথটাব কার্ভ যেকোনো হার্ডওয়ার সিস্টেম এর নির্ভরযোগ্যতা বিশ্লেষণে এই মডেলটির ব্যবহার করে থাকি আমরা প্রত্যেকটি হার্ডওয়ার সিস্টেম ই অনেক যন্ত্রাংশের সম্মেলন প্রথম প্রথম ভঙ্গুর যন্ত্রাংশ গুলি খারাপ হতে থাকে এবং তাদের মধ্যেকার ইন্টারফেস টাও কাজ করা বন্ধ করে দেয় তো এটাকে বলা হয় বার্ন ইন যেখানে দুর্বল যন্ত্রাংশগুলি ও ভঙ্গুর ইন্টারফেস গুলি কাজ করা বন্ধ করে দেয় এবং তারপর সেগুলোকে সারানো হয় এবং তখন আবার নির্ভরযোগ্যতাটা আগের মতই হয়ে যায় এবং এই ব্যাপারটা বেশ কিছুকাল সময় ধরে চলে সাধারণত প্রথমদিকের সময়টা ম্যানুফ্যাকচারার এর ওয়ারেন্টি দিয়ে সামাল দেওয়া হয় তা না হলে লোকে কিনবেই না কারণ সেটার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি সাধারণতনামিদামি ম্যানুফ্যাকচারার রা তাদের ওয়ারেন্টি নীতি দ্বারা এই বার্ন ইন টাকে সামাল দেয় নির্ভরযোগ্যতাটা একই জায়গায় থাকে এবং তারপর লাইফটাইম এর শেষে আবার সেটা বেশি করে খারাপ হতে শুরু করে এবং ততক্ষনে বেশিরভাগ যন্ত্রাংশগুলিতে ক্ষয় হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ অংশগুলো বিগড়ে যেতে শুরু করেছে অন্যদিকে সফটওয়্যার ফেলিওর র কার্ভ টা দেখতে এরকম হয় আদর্শগতভাবে এটা এই বেগুনি কার্ভ টার মত হওয়া উচিত অর্থাৎ যেমন যেমন সময় এগোবে বিভিন্ন বিভিন্ন সমস্যা উঠে আসবে এবং সেইগুলোকে সংশোধন করা হবে এবং প্রথাগতভাবে সফটওয়্যার এর ব্যর্থতার হার বেশি হয় একবার এইগুলো সারানো হয়ে গেলে সফটওয়্যারটির নির্ভরযোগ্যতা ধীরে ধীরে বাড়তে থাকবে প্রথম প্রথম দেখতে পাচ্ছ এখানে কার্ভ টা খুব খাড়া অর্থাৎ কোর অংশে ভুলগুলি রয়েছে এবং সেইগুলো ধীরে ধীরে সারানো হচ্ছে এবং এইরকম বাগ গুলির একটার সমাধান হলেই নির্ভরযোগ্যতা বিশালমাত্রায় বৃদ্ধি পাবে এবং তারপর পরের দিকে আস্তে আস্তে যে যে অংশগুলো কম ব্যবহৃত হয় সেইখানগুলোকে ত্রুটিমুক্ত করতে হবে কিন্তু তার ফলে নির্ভরযোগ্যতায় যৎসামান্যই প্রভাব পড়ে কিন্তু আসল কার্ভটা কিন্তু এরকম নয় প্রকৃত সফটওয়্যার ফেলিওর কার্ভটাতে দেখা যায় যে শুরুর দিকে নির্ভরযোগ্যতার খুব দ্রুত বৃদ্ধি ঘটছে অথবা ব্যর্থতার হার হ্রাস পাচ্ছে কিন্তু গোটা কার্ভটা মসৃণ নয় এবং বিভিন্ন জায়গাতেই এইরকম ওঠানামা দেখা যাচ্ছে যেই কোন ব্যর্থতা দেখা দিচ্ছে এবং সেগুলো শোধরানো হচ্ছে সেখানেই উঠানামা দেখা যাচ্ছে তার কারণ মেরামতির ফলে আরো নতুন বাগ ঢুকে যাচ্ছে অবশ্যই কখনো মেরামতিটা উপযুক্ত হল কিন্তু আবার কখনও এরকমও হতে পারে একটা সরাতে গিয়ে আর একটা জায়গায় ভুল হয়ে গেল তখন আবার নির্ভরযোগ্যতা কমে যাবে প্রথম প্রথম বিকল হয়ে পড়ার সম্ভাবনা কম থাকে এবং এখানে একটু ওঠা নামা সেটা হচ্ছে যেহেতু একটা বাগ ছাড়াতে গিয়ে অন্য একটা জায়গায় ভুল করে ফেলছে কিন্তু এখানে প্রবণতাটা দেখো এখানে প্রবণতাটা হচ্ছে যে সময়ের সাথে সাথে নির্ভরযোগ্যতা ধাক্কা খাচ্ছে কেন এরকম হচ্ছে তারপর হচ্ছে যে প্রচুর বাগ হয়তো সরানো হচ্ছে কিন্তু তার ফলে সফটওয়্যার এর গঠনটি বিগড়ে যাচ্ছে এবং তার প্রভাবে নির্ভরযোগ্যতাও কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর কার্ভ টি একেবারেই ভিন্ন একে অপরের থেকে অর্থাৎ সফটওয়্যার এবং হার্ডওয়ার এর নির্ভরযোগ্যতার যে আচরণ তাতে অনেক পার্থক্য আছে এবার দেখা যাক আমরা কিভাবে নির্ভরযোগ্যতা মাপব কারণ ব্যবহারকারীও সেটা জানতে চায় তারা হয়তো নির্ভরযোগ্যতার একটা মাত্রা ধার্য করে দেবে বিশেষত যে সমস্ত সফটওয়্যার এর ক্ষেত্রে সুরক্ষা মারাত্মক গুরুত্বপূর্ণ এবং অন্যান্যরা চিন্তিত যে সফটওয়্যার টি কতক্ষণ অচল থাকবে কত ঘন ঘন ব্যর্থতা দেখা দেবে ইত্যাদি এবং তারা নিজেদের সিস্টেমে যে সফটওয়ারটা ব্যবহার করবে তার জন্য একটা ব্যর্থতার হার ধার্য করতে চাইবে কিন্তু তার জন্য কি ধরনের মাপকাঠি ব্যবহার হবে দেখা যাক নির্ভরযোগ্যতা পরিমাপের জন্য কি কি মাপকাঠি ব্যবহার করতে পারি অবশ্যই সফটওয়্যার এর একটা ব্যাপার হল যে তার ব্যবহারকারীর চরিত্রগুলো ভিন্ন হয় কিন্তু তাই বলে একটা সফটওয়্যার এর জন্য বিভিন্ন রেটিং আমরা দিতে পারি না আমরা একটাই রেটিং নির্ণয় করব এবং সেটাতে সমস্ত ধরনের ব্যবহারকারী একমত হবে এবার দেখা যাক হার্ডওয়ার এর নির্ভরযোগ্যতা বিচারের জন্য যে মাপকাঠিগুলো রয়েছে সেগুলো সফটওয়্যার এর ক্ষেত্রেও প্রাসঙ্গিক কিনা মোটামুটি কত সময়ের মধ্যে হার্ডওয়ারটা খারাপ হবে সেটা একটা বেশ জনপ্রিয় মাপকাঠি অর্থাৎ পরপর দুবার খারাপ হবার মাঝের যে সময়টা সেটাকে বলা হচ্ছে ইন্টার ফেলিওর টাইম হার্ডওয়ারটিকে অনেকদিন ধরে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথেই নথিবদ্ধ করা হয় যখন যখন সেটা খারাপ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে গড়পরতা যে ইন্টার ফেলিওর টাইম টা হিসাব করা হচ্ছে ধরা যাক এই সময়ে এটা ব্যবহৃত হচ্ছে এই সময়গুলোতে সেটা ঠিকঠাক কাজ করছে তার কিছু সময় পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে একটা গাড়ির কথা ধরলে হতে পারে তার চাকাটা ফেটে গেছে এবং সেটা সারাইয়ের পর আবার কিছুদিন ভালো ছিল এবং তারপর আবার গন্ডগোল দেখা দিল এবারে হয়তো ব্যাটারি খারাপ হয়ে গেছে ঠিক আছে ব্যাটারি বদলানো হল এবং তারপর আবার কিছুদিন ভালো ছিল তারপর আবার গন্ডগোল এবার তার গরম হয়ে শর্ট সার্কিট হয়ে গেছে তো আবার তার বদলাও আবার ঠিক চলতে শুরু করল এই যে খারাপ হওয়ার মধ্যবর্তী সময়কাল রয়েছে সেটাকে বলা হচ্ছে ইন্টার ফেলিওর টাইম এবং আমরা এটাকে মাপতে পারি এবং তার সাহায্যে খারাপ হওয়ার গড়পরতা যে সময় লাগে তা হিসাব করতে পারি কিন্তু এই মাপকাঠিটা সফটওয়্যার এর ক্ষেত্রে খুব একটা উপযুক্ত নয় কারণ প্রত্যেক বার ধরা পড়ার পর যখন সারানো হচ্ছে তাতে না চলতে পারার সম্ভাবনা কমে যাচ্ছে হার্ডওয়ার এর ক্ষেত্রে এই মাপকাঠিটা খুবই যুক্তিযুক্ত কারণ নির্ভরযোগ্যতাটা একই থেকে যাচ্ছে এবং এক্ষেত্রে কিছুকাল ধরে হার্ডওয়ার টির আচরণ লক্ষ্য করে তারপর নির্ভরযোগ্যতা বিচার করার মানে আছে কিন্তু সফটওয়্যার এর ক্ষেত্রে নির্ভরযোগ্যতার অনবরত পরিবর্তন ঘটছে সাধারণত সেটা বাড়ে কিন্তু কখনো সখনো ভুল ভ্রান্তির ফলে নির্ভরযোগ্যতা কমেও যেতে পারে এবং তাই এটাই শেষ কথা হল যে নির্ভরযোগ্যতা বাড়তেও পারে অথবা কমতেও পারে সুতরাং ইন্টার ফেলিওর টাইম নির্ভরযোগ্যতা বিচারের জন্য উপযুক্ত মাপকাঠি নয় সফ্টওয়্যার এর পরিপ্রেক্ষিতে হার্ডওয়ার সিস্টেম এর ক্ষেত্রে যে যে সময়গুলোতে গড়বড় দেখা দিচ্ছে সেগুলো লিখে রাখা হয় ধরা যাক সেই সময়গুলো হলো t1t2t3tn এবং এরপর ইন্টার ফেইলিওর টাইম গুলোর হিসাব করা হচ্ছে এবং তারপর এদের যোগফল টাকে ভাগ করা হচ্ছে সামগ্রিক যতবার ব্যর্থতা দেখা দিচ্ছে তা দিয়ে সুতরাং MTTF হিসেব করা সোজাসাপ্টা কিন্তু ব্যর্থতার যে হার সেটার কি হবে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি এখানে কত ঘন ঘন খারাপ হয়ে পড়ছে সেটা দেখা হয় আমরা বেশ অনেকটা সময়কাল ধরে পর্যবেক্ষণ করি যে কতবার জিনিসটা অচল হয়ে পড়ছে এবং সেখান থেকে হিসেব করি যে একক সময়ে কতবার খারাপ হচ্ছে তো সেটাকেই বলা হয় ব্যর্থতার হার আমরা কেবল গুনি যে কতবার চলতে চলতে আটকে আছে এবং সামগ্রিক কতবার ব্যবহৃত হয়েছে জিনিসটি এবং সেখান থেকে একক সময়ে কতবার ব্যর্থ হচ্ছে সেটা বের করি কিন্তু আরো একটা ব্যাপার হচ্ছে যে যখনই এরকম আটকে যাচ্ছে চলতে গিয়ে সেই ব্যাপারটা ঠিক করতে গিয়ে কিছু সময় লাগে যখনই খারাপ হবে তখনই মেরামত করতে সময় লাগবে হার্ডওয়ার এর ক্ষেত্রে চিহ্নিত করতে হবে যে কোন অংশটা খারাপ হয়েছে এবং সেটাকে পরিবর্তন করা হয় সফটওয়্যার এর ক্ষেত্রে বাগ খুঁজে বের করো কোড এ সংশোধন করো কিন্তু দুটোর ক্ষেত্রেই মেরামতির একটা সময় লাগবে তো এই যে খারাপ হয়ে গেলেই মেরামতি করতে যে সময় লাগছে সেটাকে বলা হচ্ছে মিন টাইম টু রিপেয়ার গড়পরতা মেরামতির সময়টা যদি দেখি আমরা এর আগের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম যে মেরামতি করতে কোন সময় লাগে না কিন্তু এবার যদি মেরামতির সময়টাকেও হিসেবের মধ্যে রাখি সেক্ষেত্রে পরপর দুবার খারাপ হবার মধ্যবর্তীকালীন সময়টা হচ্ছে মেরামতির সময়ের সাথে দ্বিতীয়বার খারাপ হওয়ার আগের সময়কাল পর্যন্তর যোগফল মিন টাইম টু রিপেয়ার হচ্ছে সেই সময়টা যখন জিনিসটি ব্যবহার হচ্ছে না আর মিন টাইম টু ফেলিওর হচ্ছে সেই সময়টা যখন সিস্টেমটি ব্যবহৃত হচ্ছে এবং মিন টাইম বিটুইন রিপেয়ার হচ্ছে একবার খারাপ হলো সেটা মেরামতির পরে আবার সম্ভবত কত সময়ের পর সেটা খারাপ হতে পারে অর্থাৎ MTBFMTTF MTTR আমরা যদি বলি MTBF এর মান 100 ঘন্টা তারমানে দাঁড়াচ্ছে যে যখন একবার খারাপ হলো পরেরবার খারাপ হতে হতে100 ঘন্টা লেগে যাবে এবং এর মধ্যে সফটওয়্যারটি যে সময়টুকু অব্যবহৃত থাকবে সেটাও ধরা আছে যেই একবার খারাপ হবে পরেরবার খারাপ হতে হতে 100 ঘণ্টা পেরিয়ে যাবে তারমধ্যে সফটওয়্যারটির অচলাবস্থার সময়কালটিও রয়েছে এবং এটা সফটওয়ার এর চলার সময়কালটিকে বোঝাচ্ছে না আরও একটা মাপকাঠি হলো প্রবাবিলিটি অফ ফেলিওর অন ডিমান্ড MTTF এবং আটকে যাওয়া পৌনঃপুনিকতা এই দুটিতে যেমন সময়ের একটি ভূমিকা আছে এই মাপকাটিতে সেরকম কিন্তু কোনো ভূমিকাই নেই সময়ের আমরা এটাকে একটা সময়কাল ধরে পরিমাপ করি না এক্ষেত্রে আমরা খালি সফটওয়্যারটির বিভিন্ন কার্যকারিতাগুলি ব্যবহার করতে থাকি এবং দেখি যে যদি এরকম হাজারবার চালাই আর বিভিন্ন ব্যবহার ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করি তাহলে সফটওয়্যারটি কতবার আটকে যাচ্ছে এবার প্রবাবিলিটি অফ ফেলিওর অন ডিমান্ড এর মান যদি হয় 0001 অর্থাৎ তার মানে দাঁড়াচ্ছে এইযে হাজারবার চালালে সফটওয়্যার টি একবার মাত্র সেটি আটকে যাচ্ছে এই মাপকাঠিটা সফটওয়্যার এর ক্ষেত্রে প্রাসঙ্গিক কারন একটি হার্ডওয়ার যেমন অবিরত ব্যবহৃত হতে থাকে সফটওয়্যার এর ক্ষেত্রে কিন্তু ফাংশন কল নাহলে সেটি চলবেই না ব্যবহারকারী যদি একটা ফাংশন কল করে তাহলে সেটা হয়তো সেকেন্ডের কিছু ভগ্নাংশ চলবে এবং তারপর অপেক্ষা করে পরবর্তী তথ্য সরবরাহের জন্য সুতরাং হার্ডওয়ার এর মতন সিস্টেমটি সর্বক্ষণ চলছে না যদি ধরি একটা গাড়ি 10 ঘণ্টা চলছে তার মানে তার যন্ত্রাংশগুলি এই 10 ঘন্টা অবিরত ব্যবহৃত হচ্ছে অন্যদিকে এখানে প্রতিবার ব্যবহারকারী হয়তো সফটওয়্যার টির কার্যকারিতার একটা দিক ব্যবহার করছে সেটুকু সময় সফটওয়্যারটি চলল তারপর আবার অপেক্ষা করছে পরবর্তী ইনপুট এর জন্য এবং সেই জন্য একটা সময় কাল ধরে সফটওয়্যার রিলায়বিলিটি বিচার করার অর্থ হয় না কারণ প্রশ্নটা উঠবে সেটা হল যে কত ঘন ঘন ফাংশনগুলো চলবে কারণ সত্যিকারে সফটওয়্যারটি গোটা সময় ধরে চলছিল না অনেকটা সময় সেটা অপেক্ষা করছিল ইউজার ইনপুট এর জন্য সুতরাং সফটওয়্যার এর জন্য প্রবাবিলিটি অফ ফেলিওর অন ডিমান্ড মাপকাঠিটি বেশি উপযুক্ত আমরা আরো একটা মাপকাঠি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অ্যাভেলেবেলিটি অর্থাৎ একটা সময় কাল ধরে সফটওয়্যার টির সচল থাকার সম্ভাবনা কত এবং অবশ্যই এটি ডাউন টাইম অর্থাৎ ব্যর্থ হওয়ার সময় এবং সারাইয়ের সময়টাকেও ধর্তব্যের মধ্যে আনবে এবং তার উপর নির্ভর করে আমরা একটা অ্যাভেলেবললিটি নাম্বার নির্ণয় করব সফটওয়্যার টার জন্য যা কিনা বলে দেবে যে যখন কেউ সেই সফটওয়্যারটিকে ব্যবহার করতে চাইছে সেই সময় সেটি সচল থাকার সম্ভাবনা কত কারণ এটা হতে পারে যে সেটা খারাপ হয়ে গেছিল তাই ব্যবহারকারী যে সময় সেটাকে ব্যবহার করতে চেয়েছিল সেই সময় সেটির ভুল ত্রুটি খুঁজে বার করা হচ্ছিল তাই সেটি সচল ছিল না এই অ্যাভেলেবেলিটি শীর্ষক মাপকাঠিটা সমস্ত সফটওয়্যার এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যাদের অবিরত চলতে হয় অচলাবস্থার কোন অবকাশ থাকতে পারে না যেমন ধরো অপারেটিং সিস্টেম অথবা টেলিকমিউনিকেশন সফটওয়্যার কিন্তু এই মাপকাঠিটির দুটি দিক আছে একটি হচ্ছে অপারেশনাল এবিলিটি অপরটি হচ্ছে ইনহেরেন্ট এবিলিটি অপারেশনাল এবিলিটি হচ্ছে সারাইয়ের সময়কাল এবং ডাউন টাইম এর সময়কালের মধ্যে গড় যে পার্থক্য অন্যদিকে ইনহেরেন্ট অ্যাভেলেবলিটি হচ্ছে আটকে যাওয়া এবংমিন টাইম টু রিপেয়ার এর মধ্যে গড় যে পার্থক্য তো এখানে আমরা খালি দেখছি যে আটকে যাওয়ার সময় থেকে মেরামতের সময় অব্দি কতটা সময় লাগছে অন্যদিকে এখানে আমরা দেখছি গড় অচলাবস্থার সময় এর মান ডাউন টাইম টা হচ্ছে মিন টাইম টু রিপেয়ার এর থেকে আলাদা এই অর্থে যে এটা হচ্ছে মেরামতির সময়কাল কিন্তু হতে পারে হয়তো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ চলছে কিংবা প্রারম্ভিক পর্যবেক্ষণ চলছে এবং তাই হয়তো সিস্টেমটি অচল তাই মেরামতের কারণে যে অচলাবস্থা অথবা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কারণে যে অচলাবস্থা তা একসঙ্গে প্রকাশ করা যায় অচলাবস্থার সময়কালের গড় মানের সাহায্যে তো অপারেশনাল অ্যাভেলেবেলিটি তুলে ধরে বাস্তবে সফটওয়্যারটি কতটা সচল থাকছে কেউ ব্যবহার করতে চাইলে অন্যদিকে ইনহেরেন্ট অ্যাভেলেবেলিটি তুলে ধরে আদর্শগতভাবে সফটওয়্যারটির কতটা সচল থাকা উচিত যেখানে প্রিভেন্টিভ মেনটেনেন্স কে আমরা হিসেবের মধ্যে রাখছি না অচলাবস্থা বলতে শুধুমাত্র মেরামতির সময়টুকুই ধরা হচ্ছে কিন্তু এবার যদি আমরা ফিরে দেখি যে যে মাপকাঠিগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেইগুলো সমস্তই আবর্তিত হচ্ছে সিস্টেম ফেলিওর কে কেন্দ্র করে এবং তারা সিস্টেম অচল হয়ে যাওয়ার ফলাফল টাকে হিসেবের মধ্যে রাখেনা কিন্তু বাস্তবে কিছু কিছু ক্ষেত্রে ফলাফলগুলি খুবই গুরুতর হয় সিস্টেমটা হয়তো আটকে গেল সেটাকে তখন আবার রিবুট করতে হবে এর ফলে যতটুকু কাজ হয়েছিল সেটা হারিয়ে গেল ইত্যাদি অন্য আর একটা ফাংশন কল করার পর হয়তো সেটা চলল না কিন্তু তার প্রভাব এতো গুরুতর নয় হয়তো অন্য কোন ফাংশন কল করার চেষ্টা করতে হবে কিংবা একই ফাংশন তাকে হয়তো দ্বিতীয়বার কল করলে চলবে তো সমস্যার প্রভাবের গুরুত্ব ভিন্ন হতে পারে আমরা যদি সমস্ত ধরনের সমস্যাকে হিসেবের মধ্যে একসঙ্গে রাখি কিছুকাল ধরে যেগুলো লক্ষ্য করে আসছি তাহলে সেটা উপযুক্ত হবে না আমরা সমস্ত ধরনের সমস্যাকে একসঙ্গে ধরে সেটাকে ভিত্তি করে নির্ভরযোগ্যতার মাপকাঠি তৈরি করতে পারিনা কারণ কিছু কিছু সমস্যা হয়তো খুবই তুচ্ছ কিন্তু আমরা যদি এরকম করি যে কেবল গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকেই হিসেবের মধ্যে রাখলাম তাহলে সেটাও ঠিক হবে না তাহলে উপায় কি বিভিন্ন সমস্যার গুরুত্ব বিভিন্ন রকম কিছু কিছু সমস্যা হয়তো সাময়িক হয় এবং তাই তাদের বাস্তবিক গুরুত্ব কম হয়তো প্রথমবার কাজ করলো না মাউস টা কিন্তু দ্বিতীয়বার কাজ করলো তাহলে উপায়টা কি এর সমাধান হল সমস্ত সমস্যাগুলিকে নিয়ে একটি আলাদা শ্রেণী তৈরি করা আমরা বিভিন্ন সমস্যাগুলিকে বিভিন্ন ভাগে ফেললাম ট্রানসিয়েন্ট এই ধরনের সমস্যা কিছু নির্দিষ্ট ইনপুট পেলে তবেই ঘটে পার্মানেন্ট এই ধরনের সমস্যা সমস্ত ধরনের ইনপুট এই ঘটে কিন্তু ধরো 100 টা ইনপুট দিলাম তারমধ্যে একটাই ব্যর্থ হলো সেটাকে তখন বলে ট্রানজিয়েন্ট পার্মানেন্ট তো সমস্ত কিছু ক্ষেত্রেই আটকে যাবে রিকভারেবল এর ক্ষেত্রে সিস্টেম টা আটকে যাবে না হয় ব্যবহারকারী নয়তো যিনি চালক আছেন তিনিই সমস্যার সমাধান করবেন এবং তার জন্য আমাদেরকে সিস্টেমটা রিবুট করতে হবে না আনরিকভারেবল এই ক্ষেত্রে সিস্টেমটাকে কোনভাবে সচল করা যাবে না যদি না রিবুট করা হয় কসমেটিক এগুলো কিছু ছোটখাটো সমস্যা হয়তো আদৌ কোন সমস্যাই নয় হয়তো ব্যবহারকারীকে একবার এক জায়গায় মাউস টা দুইবার ক্লিক করতে বলো তবে কাজটা হলো তো এই প্রত্যেক শ্রেণীর সমস্যার জন্য নির্ভরযোগ্যতাটা হিসেব করতে পারি এবং তার ফলে নির্ভরযোগ্যতার ছবিটি আমাদের সামনে স্পষ্ট হবে হয়তো পার্মানেন্ট এবং আনরিকভারেবল সমস্যাগুলিকে ধরে এবং কসমেটিক সমস্যাগুলিকে বাদ দিয়ে নির্ভরযোগ্যতা হিসাব করলাম তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে নির্ভরযোগ্যতার জন্য কি কি মাপকাঠি থাকে এবং পরের আলোচনায় দেখবো কিভাবে নির্ভরযোগ্যতা সফটওয়্যার এর ক্ষেত্রে হিসেব করতে হবে আমরা এখানেই থামছি ধন্যবাদ